সুতরাং স্বাগতম এবং এটি 40 নম্বর বক্তৃতা এবং আমরা ভেক্টর এর লিনিয়ার ইনডিপেনডেন্স এর কথা বলব বিশেষ করে আমরা আজ ভেক্টর এর লিনিয়ার কম্বিনেশন এবং ভেক্টর এর এই লিনিয়ার ইনডিপেনডেন্সকেও কভার করব সুতরাং লিনিয়ার কম্বিনেশন কী সুতরাং এই টাইপের একটা এক্সপ্রেশন 1v12v2nvn যেখানে এই λs রিয়েল সংখ্যার সেট এর অন্তর্গত এটিকে ভেক্টর v1v2vn এর লিনিয়ার কম্বিনেশন বলা হয় সুতরাং এখানে প্রদত্ত ভেক্টরগুলির জন্য এই v1v2vn এবং এই এক্সপ্রেশনটি এখানে vλ1v12v2nvn এটিকে এই ভেক্টরগুলির লিনিয়ার কম্বিনেশন বলা হয় যেখানে এই ল্যাম্বডাগুলি রিয়েল সংখ্যার সেট এর অন্তর্গত এবং এখানে কেবল একটি সংক্ষিপ্ত মন্তব্য সুতরাং V হল R এর উপর একটি ভেক্টর স্পেস এর অন্তর্গত যা v একটি ভেক্টর স্পেস এবং এই ভেক্টর স্পেস v এর একটি ইভেন্ট এটি V তে v1v2vn এর একটি লিনিয়ার কম্বিনেশন সুতরাং এসব V ভেক্টর এবং আমরা কল করি যে এই v1v2vn একটি লিনিয়ার কম্বিনেশন যদি স্কেলার 12n বিদ্যমান থাকে এবং তারা R এর অন্তর্গত কারণ V এই হিসাবে স্কেলার যেমন আমরা অন্যদের একটি লিনিয়ার কম্বিনেশন হিসাবে প্রদত্ত v লিখতে পারি তারপর আমরা বলি যে এই v টি ভেক্টর v1v2vn এর একটি লিনিয়ার কম্বিনেশন যদি আমরা এই v1v12v2nvn লিখে ফেলতে পারি তবে আমরা এই ভেক্টর v কে বলি যা আবার এই ভেক্টরটি আরও সাধারণ শব্দ যা আমরা ভেক্টর স্পেস এর কথা বলছি তারা ম্যাট্রিক্স হতে পারে তারা পলিনমিয়াল ইত্যাদি হতে পারে সুতরাং এখানে যদি এই প্রদত্ত v এখানে আমরা এই অন্যান্য ভেক্টরগুলির লিনিয়ার কম্বিনেশন হিসাবে লিখতে পারি তবে আমরা বলি যে এটি ভেক্টর v1v2vn এর একটি লিনিয়ার কম্বিনেশন সুতরাং উদাহরণ এখানে আমরা এই চারটি ভেক্টর α435Tβ013Tγ211Tδ422T গ্রহণ করি এখন আমাদের নিম্নলিখিত প্রশ্নগুলি রয়েছে এখন আমরা পরীক্ষা করতে চাই যে এই টি এবং এর লিনিয়ার কম্বিনেশন কিনা আমরা আরও দেখতে পাব যে এই টি এবং এর একটি লিনিয়ার কম্বিনেশন কিনা এবং এই টি এবং এর একটি লিনিয়ার কম্বিনেশন কিনা সুতরাং আমরা এখানে এই প্রশ্নগুলির উত্তর দেব প্রথমটির উত্তর দিতে যদি টি এবং এর একটি লিনিয়ার কম্বিনেশন হয় সুতরাং আমরা যদি এই আলফাকে কিছু λs এর জন্য 1β2 হিসাবে লিখতে পারি তবে আমরা হ্যাঁ বলব এই আলফাটি এবং এর একটি লিনিয়ার কম্বিনেশন সুতরাং এখন এটি করতে আমরা এটি সম্ভব কিনা তা পরীক্ষা করব এবং অবশেষে আমরা সাধারণত এই সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার জন্য লিনিয়ার ইকুয়েশন এর সিস্টেমের সাথে শেষ করি এবং আমাদের লিনিয়ার ইকুয়েশন এ সিস্টেমটি সমাধান করতে হবে যা আমরা আবার লিখতে পারি বা আমরা এই সামান্যটি সিম্প্লিফাই করতে পারি 4 3 5 10 1 3 22 1 1 1122 সুতরাং স্বাভাবিকভাবেই এটি এবং এর একটি লিনিয়ার কম্বিনেশন যা আমরা দেখেছি এই উদাহরণে এখন আমরা দ্বিতীয়টির জন্য পরীক্ষা করব যে যদি লিনিয়ার কম্বিনেশন হয় এবং তবে 0 1 3 12 1 1 24 2 2 সুতরাং এই ধরনের λs খুঁজে পাওয়া সম্ভব নয় যা এখানে এই দুটি স ইকুয়েশনকে সন্তুষ্ট করে প্রথমটির কথা ভুলে যান সুতরাং এখানে অবশ্যই তাহলে আমরা এমন s খুঁজে পাচ্ছি না যা এখানে এই সম্পর্কটি সন্তুষ্ট করতে পারে যে বিটা এই 1γ2 এর সমান সুতরাং আমরা এখন কী পাব তাই তার মানে এই বিটা এখানে গামা এবং ডেল্টা এই দুটি উপাদানের লিনিয়ার কম্বিনেশন নয় সুতরাং এটি একটি অসামঞ্জস্যপূর্ণ সিস্টেম এবং এর কোনও সমাধান নেই এবং তাই বিটা এর একটি লিনিয়ার কম্বিনেশন নয় এখন এখানে তৃতীয় টি তে আসা একটি এবং β এর লিনিয়ার কম্বিনেশন এবং আমরা এই মাত্র এই ক্ষেত্রে দেখেছি এখানে ছিল এবং তারপরে আমাদের একটি β ছিল এবং আমাদের কাছে এর একটি লিনিয়ার কম্বিনেশন রয়েছে এবং এর এবং সম্পর্কটি ছিল plus 2 এর সমান এবং এখন আমরা জিজ্ঞাসা করছি যে টি এবং এর লিনিয়ার কম্বিনেশন কিনা সুতরাং স্বাভাবিকভাবে একটি লিনিয়ার কম্বিনেশন এবং এর এবং আমাদের কিছু প্রমাণ করতে হবে না কারণ প্রথম অংশে আমরা ইতিমধ্যে এই সম্পর্কটি দেখিয়েছি যা হল plus 2 এর সমান এবং তারপরে আমাদের স্বাভাবিকভাবেই রয়েছে যা হল minus এর অর্ধেকের সমান সুতরাং টি এবং β এর একটি লিনিয়ার কম্বিনেশন এবং যা এই সমস্যার প্রথম অংশ থেকে তুচ্ছ ঠিক আছে এখন এখানে পরবর্তী বিষয়ে যাচ্ছি আমরা ভেক্টর এর লিনিয়ার ইনডিপেনডেন্স এবং আমাদের এখানে কী আছে সে সম্পর্কে কথা বলব সুতরাং V একটি ভেক্টর স্পেস যা আমরা গ্রহণ করি এবং তারপরে ভেক্টরগুলির একটি সসীম সেট সুতরাং v1v2vn এই ভেক্টর স্পেস V এটি লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট বলা হয় যদি 1v12v2nvn0⟹12n0 iscalars সুতরাং এখন আমরা এখানে আবার তদন্ত করতে পারি এই প্রদত্ত ভেক্টরগুলির লিনিয়ার ইনডিপেনডেন্স যা এখানে দেওয়া হয়েছে সুতরাং আমাদের এই লিনিয়ার ইনডিপেনডেন্স এর জন্য কী পরীক্ষা করতে হবে যে যদি এই লিনিয়ার কম্বিনেশন যা 1v12v2nvn0 দেওয়া হয় এই ইকুয়েশনগুলি সমাধান করার পরে যদি আমরা একমাত্র সমাধান টি পাই 12n0 তাহলে আমরা বলি যে এই সেটটি লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট তবে যদি আমরা λs অশূন্য সমাধান এর অন্য কোনো সমাধান পাই তবে তারা এখানে নির্ভরশীল হবে সুতরাং তারা সেক্ষেত্রে ইন্ডিপেন্ডেন্ট নয় সুতরাং আসুন আমরা এই উদাহরণটি বিবেচনা করি সুতরাং এখানে আমরা এই তিনটি ভেক্টর গ্রহণ করেছি v11 10v201 1v3001 সুতরাং আমরা এখন এই এক্সপ্রেশন বিবেচনা করব 1v12v23v30 1 12 23000 ⟹1230 ভেক্টর এর প্রদত্ত সেটটি লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট সুতরাং স্বাভাবিকভাবেই আমরা এখানে যা বলি তা হল ল্যামডা এর জন্য 0 0 0 তবে আপনি দেখতে পাবেন যে আমাদের কাছে কিছু অ তুচ্ছ সমাধান আছে কি না যদি আপনার কাছে কেবল তুচ্ছ সমাধান থাকে যা শূন্য সমাধান তবে আমরা বলি যে তারা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট সুতরাং এটাই একমাত্র সম্ভাবনা যা আমরা এখানে পাচ্ছি যে একটি অনন্য সমাধান যা আমরা সাধারণভাবে ও করতে পারি আমরা এই অগমেন্টেড ম্যাট্রিক্স আকারে সঠিকভাবে নেমে আসব এবং তারপর সেখান থেকে এই রও echelon ফর্মে হ্রাস করে আমরা পর্যবেক্ষণ করতে পারি যে আমরা একটি অনন্য সমাধান পাচ্ছি কিনা বা আমরা অসীমভাবে অনেক সমাধান পাচ্ছি বা এটা স্বাভাবিকভাবে কোন ও সমাধান এর ঘটনা হতে পারে না কারণ এটি সর্বদা এই হোমোজেনিয়াস ইকুয়েশন এর একটি সিস্টেম যা সর্বদা কমপক্ষে একটি তুচ্ছ সমাধান রয়েছে সুতরাং এখানে আমরা দেখেছি যে এই ভেক্টরগুলি লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট এবং আমরা এখন দ্বিতীয় উদাহরণটি পরীক্ষা করব যেখানে বলা হয়েছে যে v100v212 লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট এবং যখনই আমাদের কাছে এই শূন্য ভেক্টরটি থাকে তখন এটি পরীক্ষা করা একটি তুচ্ছ কাজ কারণ আমরা সর্বদা এই সমতা বিবেচনা করতে পারি 10021200 এবং যেহেতু শূন্য ভেক্টর টি আছে তাই আমি এখানে যে কোনও ল্যাম্বডা নিতে পারি এটি এমন নয় যেখানে আমি এটি দিয়ে কোনও ল্যাম্বডা নিতে পারি এবং তারপর 0 ভ্যালু থেকে 2 এবং ইকুয়েশনটি সন্তুষ্ট হবে কারণ এই 0 এর সাথে আমাদের কাছে এখন এখানে শূন্য ভেক্টর রয়েছে এবং আমি যে কোনও নির্বাচন করতে পারি এটি একটি শূন্য ভেক্টর হবে এবং 10001200 সুতরাং রিয়েল সংখ্যার এই সেট থেকে সমস্ত 1 এর জন্য এই ইকুয়েশন সন্তুষ্ট এবং তাই আমরা একটি অশূন্য সমাধান পাচ্ছি যে আমাদের s গুলি এই ক্ষেত্রে শূন্য নয় তবে তারা আমরা অসীম অনেক সম্ভাবনা পাচ্ছি যা এখানে এই শূন্য যোগ করছে এবং তাই এই সেটটি লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট সুতরাং যখনই আমাদের এই ভেক্টরগুলির সেট এর মধ্যে একটি শূন্য ভেক্টর অন্তর্ভুক্ত থাকে তখন এই ভেক্টরগুলি লিনিয়ারলি ডিপেন্ডেন্ট হতে চলেছে সুতরাং এই 0 সেট এর ভেক্টরগুলির মধ্যে একটি এবং তারপরে সেটটি অবশ্যই লিনিয়ারলি ডিপেন্ডেন্ট হতে হবে এবং এই সমস্যা নম্বর 3 আমরা এই ভেক্টরগুলি পরীক্ষা করি v1111Tv2110Tv3100Tv4101T যারা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট সুতরাং আপনি এখন এই 4টি ভেক্টর গ্রহণ করেছেন এবং আমরা পরীক্ষা করতে চাই যে তারা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট নাকি তারা লিনিয়ারলি ডিপেন্ডেন্ট একই প্রক্রিয়া আমরা এখন চালিয়ে যাব সুতরাং আমরা এখানে এই লিনিয়ার কম্বিনেশনটি বিবেচনা করব এবং এটি 0 এ সেট করা হবে সুতরাং আমরা 1v12v23v34v40 12340120λ140 সুতরাং আমাদের এই তিনটি ইকুয়েশন এই লিনিয়ার কম্বিনেশন থেকে বেরিয়ে আসছে কারণ প্রতিটি ভেক্টর এ তিনটি উপাদান ছিল সুতরাং এখন এটি পেয়ে ইকুয়েশন এর এই পদ্ধতি যা আমরা ল্যাম্বডা এর জন্য সমাধান করতে চাই সাধারণ উপায় টি সর্বদা এই অগমেন্টেড ম্যাট্রিক্স আকারে লিখে রাখা হবে এবং তারপরে এই বর্জন করা বা এই রও echelon ফর্মে হ্রাস করা এবং সেখান থেকে পরিস্থিতি পরিষ্কার হবে যে আমরা অনন্য সমাধান পাচ্ছি নাকি আমরা অঅনন্য সমাধান পাচ্ছি সুতরাং এখানে ইকুয়েশন এর এই সিস্টেমের জন্য আমরা এখানে এই অগমেন্টেড ম্যাট্রিক্স লিখেছি b0 0 0 শূন্য ভেক্টর এর ডান দিকের দিকটি যা আমরা এখানে রেখেছি তা শূন্য ভেক্টর এবং তারপরে আমরা এটিকে echelon আকারে হ্রাস করতে পারি যা এই ক্ষেত্রে খুব সহজ কারণ এই প্রথম রওটি যেমন আছে তেমনই থাকবে b0 0 0 সুতরাং এখানে আমরা যাকে বলি এবং যদি আপনি ইতিমধ্যে আমাদের পূর্ববর্তী বক্তৃতা গুলো থেকে মনে রাখেন তবে এটি 4 এর সাথে সামঞ্জস্যপূর্ণ এবং যাকে আমরা ফ্রি ভেরিয়েবল বলি এই ক্ষেত্রে ফ্রি ভেরিয়েবল শুধুমাত্র একটি এবং এগুলো ডিপেন্ডেন্ট ভেরিয়েবল 1 2 3 4 সুতরাং এখানে সিস্টেমে সমাধান এ একটি ফ্রি ভেরিয়েবল থাকা আমরা স্বাভাবিক ভাবেই এখন সমাধান এর অসীম অনেক সম্ভাবনা পাচ্ছি এবং একবার আমাদের কাছে সমাধান এর অসীম অনেক সম্ভাবনা থাকে যে সিস্টেমটি লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হতে পারে না কারণ আমাদের অনন্য সমাধান এ নেই যা 1 এই সমস্ত s টি 0 এর সমান হতে হবে সুতরাং এক্ষেত্রে আমাদের কাছে এখন অসীম অনেক সমাধান রয়েছে কারণ এই 4 টি একটি ফ্রি ভেরিয়েবল এবং আমরা যা চাই তা বেছে নিতে পারি সুতরাং 4 উদাহরণস্বরূপ আমরা 1 হিসাবে গ্রহণ করেছি এবং তারপরে এই ইকুয়েশন থেকে আমরা এই 3 1211 1 পেতে পারি সুতরাং আমরা এই 4 এর এই পছন্দটি এখানে 3 1211 1 পেয়ে যাচ্ছি সুতরাং তার মানে আমরা এখানে এই সম্পর্ক টি পাচ্ছি সুতরাং স্বাভাবিকভাবেই তারা নির্ভরশীল তারা স্বাধীন নয় এবং তারা এই সম্পর্কের সাথে একে অপরের উপর নির্ভর করে সুতরাং এখানে ভেক্টর এর এই প্রদত্ত সেটটি লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট সুতরাং এখানে আরেকটি সমস্যা আমরা এখন পরীক্ষা করব এই সেটটি v1211Tv2122Tv3111T এটি লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হোক বা এটি লিনিয়ারলি ডিপেন্ডেন্ট হোক সুতরাং কেবল আগেরটিতে ফিরে আসা আমাদের কাছে যা আছে তা একই সমস্যা সুতরাং আমাদের এখানে চারটি ভেক্টর ছিল এবং আমাদের অগমেন্টেড ম্যাট্রিক্স এখানে এই কলামগুলি ছিল এই সমস্ত ভেক্টরগুলি এখানে কলাম ছিল b0 0 0 সুতরাং আমরা এই সমস্ত কলাম এ রেখেছি এবং ডান দিকে এই b সর্বদা 0 আমাদের সর্বদা এই 0 0 0 লিখতে হবে না কারণ এটি পরিবর্তন হবে না সুতরাং আমরা কেবল A এর সাথে কাজ করতে পারি এবং রওটি সেখান থেকে এই echelon ফর্ম এ হ্রাস করতে পারি সেখান থেকে আমরা সমাধান এর অস্তিত্ব উপসংহার করতে পারি সুতরাং এখানে এখন এটিতে ফিরে আসা আমাদের নতুন সমস্যা টি এই তিনটি ভেক্টর এবং আপনি এই ভেক্টরগুলির লিনিয়ার ইনডিপেনডেন্স পরীক্ষা করতে চান সুতরাং আমরা কি বিবেচনা করি আমরা সরাসরি অগমেন্টেড ম্যাট্রিক্স বিবেচনা করি যা আমরা আগে লিনিয়ার ইকুয়েশন এর সিস্টেমের মাধ্যমে গঠন করেছি সুতরাং এখন আমরা এটি কে এই রিডিউসড echelon ফর্মে হ্রাস করব যা এক্ষেত্রে অনেক সহজ b0 0 0 সুতরাং আমরা অবশেষে এই রও রিডিউসড echelon ফর্ম পাব এবং এখন আমাদের কাছে এটি পিভট উপাদান এবং এটি পিভট উপাদান এবং এই তৃতীয় কলাম এ একটি পিভট উপাদান থাকবে না সুতরাং আমাদের এখানে এই দুটি পিভট উপাদান রয়েছে এটি 0 রও এবং আমরা এখন কি উপসংহার করছি সুতরাং আমাদের কাছে ফ্রি ভেরিয়েবল রয়েছে আমাদের কাছে এই 3 টি কলাম 3 এর সাথে সামঞ্জস্যপূর্ণ ফ্রি ভেরিয়েবল রয়েছে এবং আমরা যা পছন্দ করি তা বেছে নিতে পারি সুতরাং শুধুমাত্র গণনার সরলতার জন্য আমরা 3 3 নিয়েছি এবং তারপরে এই ইকুয়েশন নম্বর 2 থেকে এই 2 এবং 1 এবং ইকুয়েশন নম্বর 1 থেকে আমরা এই 3টি ঠিক করার পরে অন্য 2টি পাব আমরা এখানে অন্য যে কোনও নম্বরও নিতে পারি 3 এর জন্য আমাদের 3 টি বেছে নেওয়ার জন্য স্বাধীনতা রয়েছে সুতরাং এই কম্বিনেশন এর সাথে আমরা উদাহরণস্বরূপ v1v2 3v30 পাচ্ছি এবং এখানে অনেক সম্ভাবনা থাকতে পারে যদি আমরা এই 3টি 1 হিসাবে বেছে নিই তবে আমরা এই 3 এর জন্য আলাদা 2 এবং 1 বা অন্য কোনও নম্বর পাব এই 1 এবং 2 পরিবর্তন করতে সুতরাং এটি অবশ্যই একটি অনন্য প্রতিনিধিত্ব নয় যা আমরা এখানে যতটা সম্ভব প্রতিনিধিত্ব করতে পারি তবে এটি যা বলে যে এই ভেক্টরগুলি লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট এবং ইতিমধ্যে এখানে তাদের নির্ভরশীলতার জন্য এখানে অন্যতম সম্পর্ক v1v23v3 এটি 1 নির্ভরশীলতা যা আমরা এই ক্ষেত্রে দেখিয়েছি এবং এই সেটটি লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট সুতরাং আমরা আজ যা শিখেছি তা ভেক্টরগুলির লিনিয়ার ইনডিপেনডেন্স সম্পর্কে এটি আবার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যখন ভেক্টর স্পেস বিবেচনা করার সময় যা আমরা পরবর্তী বক্তৃতায় আমাদের আলোচনা চালিয়ে যাব এবং কী গুরুত্বপূর্ণ ছিল যে ভেক্টরগুলির এই লিনিয়ার কম্বিনেশনটি 1v12v2nvn0 যদি আমরা এই ইকুয়েশন থেকে বেরিয়ে যাই যদি আমরা 12n0 হিসেবে অনন্য সমাধান পাই তবে আমরা বলি যে এই সেটটি লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট কারণ আমরা একে অপরের উপর ভেক্টর এর উপর কোনও নির্ভরশীলতা থাকতে পারে না কারণ এটিই এই সম্পর্ক থেকে বেরিয়ে আসার একমাত্র সম্ভাবনা তাই আমরা এই ভেক্টরগুলির মধ্যে কোনও নির্ভরশীলতা লিখতে পারি না এবং এই কারণেই আমরা এই লিনিয়ার ইনডিপেনডেন্সকে বলি যে তারা স্বাধীন যখনই আমরা একটি অশূন্য সমাধান পাচ্ছি এটি অসীম অনেক সমাধান এর ক্ষেত্রে হবে সুতরাং সেখানে আমরা এখন এই সম্পর্কগুলি লেখার অনেক উপায় থাকতে পারি সুতরাং 1 অন্যদের ক্ষেত্রে লেখা যেতে পারে এবং এটিই এমন ঘটনা যেখানে আমরা লিনিয়ার নির্ভরতা বলি সুতরাং সেক্ষেত্রে সেই ভেক্টরগুলি লিনিয়ারলি ডিপেন্ডেন্ট হবে সুতরাং এই রেফারেন্সগুলি আমরা এই বক্তৃতায় ব্যবহার করেছি এবং আপনার মনোযোগের জন্য আপনাকে ধন্যবাদ